আগের অধিবেশনে আমরা সুষম থ্রি ফেজ সিস্টেমের জন্য পাওয়ারের পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেম সম্পর্কে বুঝবো এবং আলোচনা শুরু করব এবং তারপরে আমরা ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে কীভাবে ক্ষমতার পরিমাপ করতে হবে তা নিয়ে আলোচনা করব আজকের লেকচারে আমাদের আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা বুঝব ভারসাম্যহীন সিস্টেম কি ভারসাম্যহীন সিস্টেম দুটি পরিস্থিতির কারণে হয় সোর্স ভোল্টেজের মান ভিন্ন এবং তাদের মধ্যে ভিন্ন কোনের দ্বারা ফেজের পার্থক্য রয়েছে এর অর্থ হল একটি সুষম সিস্টেমের জন্য আমরা সাধারনত জানি যে ফেজ গুলি একে অপরের সঙ্গে 120০ সমান দূরত্বে থাকবে কিন্তু ভারসাম্যহীন সিস্টেমের ক্ষেত্রে ফেজ ঠিক 120০ আলাদা হবে না তাদের মধ্যে ফেজের পার্থক্য থাকবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সিস্টেমটি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে লোডের জন্য ভারসাম্যহীন হতে পারে অর্থাৎ এক্ষেত্রে লোড ইম্পিড্যান্স গুলি অসমান হয় এই দুটি হল সম্ভাব্য শর্ত যার জন্য আমরা থ্রি ফেজ সিস্টেম টি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বলতে পারবো সুতরাং আমরা বলতে পারি যে ভারসাম্যহীন ভোল্টেজ সোর্স বা ভারসাম্যহীন লোডের কারনে সিস্টেমটি ভারসাম্যহীন এখন ভারসাম্যহীন সিস্টেমটির সম্পর্কে সহজ ভাবে বিশ্লেষণ করার জন্য আমরা ধরে নেব যে সোর্স এর ভোল্টেজ ভারসাম্য অর্থাৎ ভোল্টেজ সোর্সের মানের পাশাপাশি কোন গুলি সাম্যবস্থায় রয়েছে কিন্তু লোড গুলি ভারসাম্যহীন রয়েছে তারমানে লোড ইম্পিড্যান্স ZA ZBএবং ZCসমান নয় সুতরাং ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে সরাসরি মেশ অথবা নোড এর বিশ্লেষণ ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিক প্যারামিটার গুলি নির্ণয় করতে পারি সুতরাং এই স্লাইডের চিত্রটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল একটি ভারসাম্যহীন থ্রি ফেজ স্টার স্টার অথবা Y Y সিস্টেম এর উদাহরণ যা সুষম উৎস নিয়ে গঠিত নির্দিষ্ট নোডের পিছনে সুষম সোর্স রয়েছে যা আমরা এই চিত্রটির মধ্যে দেখতে পারছি না কিন্তু আমাদের উদ্দেশ্য হল ভারসাম্যহীন লোড ধরে সার্কিট বিশ্লেষণ করা আমরা চিত্রটিতে কেবল ভারসাম্যহীন লোড দেখতে পাচ্ছি সুতরাং আমরা কেবল ভারসাম্যহীন লোড দেখতে পাবো যা আমরা আগের চিত্রটিতে দেখেছি এখানে ভারসাম্যহীন লোডের ক্ষেত্রে ZA ZB এবং ZC হল ফেজ ইম্পিড্যান্স যেগুলি সমান নয় এখন আমরা আমরা ওহমের সূত্রের সাহায্যে লাইন কারেন্ট এর মান নির্ণয় করবো সুতরাং IaVANZA IbVBNZB IcVCNZC এখন ভারসাম্যহীন লাইন কারেন্টের এই সেটটি নিউট্রাল তারে মধ্যে কারেন্ট উৎপন্ন করবে কারণ লাইন কারেন্ট এর সমষ্টি অর্থাৎ IaIbIc এটি 0 হবে না যা আমরা সুষম সিস্টেমের ক্ষেত্রে দেখেছি সুতরাং এক্ষেত্রে আমরা যদি নোড N এ KVL প্রয়োগ করি তাহলে আমরা নিউট্রাল কারেন্টের মান পাবো যেটা হল In IaIbIc এখন এক্ষেত্রে আমরা তিনটি তারের সিস্টেম দেখতে পাচ্ছি এর অর্থ নিউট্রাল লাইনটি অনুপস্থিত রয়েছে তবুও আমরা মেশ বিশ্লেষণ ব্যবহার করে লাইন কারেন্ট Ia Ib Icনির্ণয় করতে পারি কিন্তু এগুলির ক্ষেত্রে যখন N নোডে নিউট্রাল লাইন অনুপস্থিত থাকে তখনও KVL প্রযোজ্য এর অর্থ হল IaIbIc0 এখন আমরা স্টার স্টার অথবা Y Y সংযুক্ত সিস্টেমের সাহায্যে এটি বিশ্লেষণ করেছি একই ভাবে আমরা থ্রি ফেজ তিনটি তার এর সিস্টেমের ক্ষেত্রে ভারসাম্যহীন ডেল্টা Y Y ডেল্টা অথবা ডেল্টা ডেল্টা এর জন্য বিশ্লেষণ করতে পারি দীর্ঘ দূরত্বে পাওয়ার ট্রান্সফার এর জন্য আমরা থ্রি ফেজ থ্রি তারের সিস্টেমের কন্ডাক্টর ব্যবহার করেছি যা আমরা আগেই উল্লেখ করেছি সেক্ষেত্রে পৃথিবী নিজেই একটি নিউট্রাল কন্ডাক্টর হিসাবে কাজ করছে সুতরাং দীর্ঘ দূরত্বে ট্রান্সফার এর জন্য আমরা নিউট্রাল কন্ডাক্টর স্থাপন করি না আমরা পৃথিবীকে নিউট্রাল কন্ডাক্টর হিসাবে ব্যবহার করি ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার নির্ণয় করার জন্য আমাদের কী প্রয়োজন আমাদের সমীকরণ যা আমরা আগে দেখেছি সেটি ব্যবহার করে প্রতি ফেজের জন্য পাওয়ার নির্ণয় করা প্রয়োজন রিয়েল পাওয়ার একই ফেজে রয়েছে সুতরাং আমরা লিখতে পারি PpVpIpcos QpVpIpsin SpVpIp SpPpjQpVpIp মোট পাওয়ার সহজে একটি ফেজ পাওয়ার এর তিনগুণ হয় না এটি থ্রি ফেজ পাওয়ার এর যোগফল PPaPbPc এখন আমরা কিভাবে পাওয়ার পরিমাপ করবো দেখা যাক আমরা ভারসাম্যহীন অবস্থার জন্য শর্ত নির্ণয় করেছি আমরা প্রতিটি ফেজের আলাদা পাওয়ার কে যোগ করে মোট পাওয়ার P এর মান পাবো আমরা কিভাবে এই পাওয়ার নির্ণয় অথবা পরিমাপ করবো আমরা থ্রি ফেজ পাওয়ার পরিমাপের জন্য অন্য পদ্ধতি ব্যবহার করবো থ্রি ফেজ পাওয়ার পরিমাপের জন্য যে পদ্ধতি ব্যবহার করবো সেটি নিয়ে আলোচনা শুরু করা যাক সুষম সিস্টেমের ক্ষেত্রে আমরা ওয়াট মিটার ব্যবহার করতে পারি থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে গড় পাওয়ার পরিমাপের জন্য আমরা সিঙ্গেল পাওয়ার ব্যবহার করতে পারি কারন যখন সিস্টেমটি পুরপুরি সুষম অবস্থায় রয়েছে তখন প্রতি ফেজে পাওয়ার সমান হবে সুতরাং আমরা যদি একটি ফেজের জন্য পাওয়ার পরিমাপ করি তাহলে মোট পাওয়ার W1 ওয়াট মিটারের তিনগুণ হবে এখন যদি সিস্টেম ভারসাম্যহীন হয় তবে সেক্ষেত্রে সিঙ্গেল ওয়াট মিটার এর পদ্ধতি ব্যবহার করা যাবে না ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে মোট পাওয়ার নির্ণয় করার জন্য আমাদের দুটি বা তিনটি সিঙ্গেল ফেজ ওয়াট মিটার এর প্রয়োজন আমরা পাওয়ার পরিমাপের জন্য কীভাবে থ্রি ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করব তা প্রথমে বোঝার চেষ্টা করি আমরা লাইনের প্রতিটি ফেজে ওয়াট মিটার গুলো সংযুক্ত করব আমরা কারেন্টের কুণ্ডলীকে শ্রেণী সমবায়ে এবং বিভবের কুণ্ডলীকে সমান্তরাল সমবায় যুক্ত করব সুতরাং সমান্তরাল এর অর্থ নিউট্রাল হল শূন্য অথবা আমরা যে কোনো লাইন ধরে নিতে পারি যার মাধ্যমে আমরা a এবং o এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো Vao হল বিভব কুণ্ডলী দ্বারা প্রাপ্ত ভোল্টেজ এবং W1 মিটার থেকে মোট পাওয়ার পাবো একই ভাবে W2 এবং W3 মিটার গুলো আলাদা ফেজ অর্থাৎ b এবং c এর সঙ্গে সংযুক্ত থাকবে এবং বিভব কুণ্ডলী অর্থাৎ ভোল্টেজ কুণ্ডলী ফেজ এবং রেফারেন্স নোডের মধ্যে সংযুক্ত থাকবে সুতরাং আমরা এই ব্যবস্থায় রেফারেন্স নোডকে o হিসাবে ধরে নেবো এখন আমরা থ্রি ফেজ লোড যেটা Y অথবা ডেল্টার সঙ্গে যুক্ত এবং এটি সুষম অথবা ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারে সেক্ষেত্রে মোট পাওয়ার কিভাবে পরিমাপ করবো তা নির্ণয় করা প্রয়োজন সুতরাং এখন দেখা যাক আমরা এই লোডটি দ্বারা ব্যবহৃত মোট পাওয়ার এর মান কীভাবে এই থ্রি ওয়াট মিটার থেকে পাছি এখন থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার পরিমাপের জন্য থ্রি ওয়াট মিটার পদ্ধতিটি উপযুক্ত যেখানে পাওয়ার ফ্যাক্টর ক্রমাগত পরিবর্তন হচ্ছে সুতরাং থ্রি ওয়াট মিটার পদ্ধতির ক্ষেত্রে মোট গড় পাওয়ার হল তিনটি ওয়াট মিটারের মানের বীজগাণিতিক যোগ PTP1P2P3 যেখানে P1 P2এবং P3 হল যথাক্রমে W1 W2 W3ওয়াট মিটার এর মান এখন আমরা সাধারণ পয়েন্টে O এর সাপেক্ষে মানটি নিয়েছি এবং আমরা এটি পচ্ছন্দ মতো নির্বাচন করেছি কিন্তু সাধারণত যদি Y এর সাথে o যেটা নিউট্রাল বিন্দু ছাড়া কিছুই না এর সঙ্গে সংযুক্ত হয় তাহলে কি ঘটতে পারে তাহলে বিভব কুণ্ডলী জুড়ে যে ভোল্টেজ দেখতে পাচ্ছি সেটি ফেজ ভোল্টেজ হবে এখন লোড যদি ডেল্টা সংযুক্ত হয় তবে সেক্ষেত্রে নিউট্রাল বিন্দু অনুপস্থিত থাকবে সেক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট 0 যে কোন ফেজের সঙ্গে সংযুক্ত থাকতে পারে লোড যদি ডেল্টা সংযুক্ত হয় তবে আমরা এটিকে ab অথবা c এর সাথে সংযোগ করতে পারি উদাহরণস্বরূপ যদি বিন্দু O ফেজ b অর্থাৎ বিন্দু b এর সঙ্গে সংযুক্ত থাকে তবে ওয়াট মিটার W2 এর মধ্যে ভোল্টেজ কুণ্ডলীর মান 0 হবে অতএব ওয়াট মিটার W2 থেকে আমরা মান 0 পাবো এর অর্থ হল যে এক্ষেত্রে ওয়াট মিটার W2 সংযুক্ত করার কোন প্রয়োজন নেই আমরা পাওয়ার এর খরচ পেতে মাত্র W2 ওয়াট মিটার ব্যবহার করতে পারি আমরা দেখতে পাবো যে কিভাবে মোট পাওয়ার পরিমাপ করার জন্য দুটি ওয়াট মিটার যথেষ্ট টু ওয়াট মিটার পদ্ধতির ক্ষেত্রে যখন লোডের দ্বারা মোট পাওয়ার পরিমাপ করতে বলা হবে তখন এটি হল তার ব্যবস্থা এখানে আবার লোডটি থ্রি ফেজ সিস্টেম এবং এটি স্টার ডেল্টা সংযুক্ত হতে পারে অথবা এটি ভারসাম্যহীন বা ভারসাম্য যুক্ত হতে পারে এক্ষেত্রে আমরা যদি ওয়াট মিটারের ব্যবস্থাটি দেখি তাহলে কারেন্ট কুণ্ডলীটি ফেজ a এবং ফেজ c সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত রয়েছে এবং বিভব কুণ্ডলীটি দুটি ফেজের মধ্যে যুক্ত রয়েছে সুতরাং W1 এর জন্য বিভব কুণ্ডলীটি a এবং b এর মধ্যে এবং W2 এর জন্য বিভব কুণ্ডলীটি c এবং b এর মধ্যে সংযুক্ত রয়েছে সুতরাং থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করার জন্য টু ওয়াট মিটার পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি যেকোনো দুটি ফেজের জন্য দুটি ওয়াট মিটার অবশ্যই যথাযথভাবে সংযুক্ত থাকতে হবে যেভাবে এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এখন পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে প্রতিটি ওয়াট মিটারের কারেন্ট কয়েল লাইন কারেন্ট পরিমাপ করছে কারন এটি লাইনের সঙ্গে যুক্ত রয়েছে যখন নিজ নিজ বিভব কুণ্ডলী অথবা আমরা বলতে পারি যে ভোল্টেজ কুণ্ডলী দুটি লাইনের মধ্যে যুক্ত থাকবে তখন আমরা লাইন ভোল্টেজ পাবো এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ভোল্টেজ কুণ্ডলীর প্লাস মাইনাস টার্মিনাল লাইন এর সঙ্গে যুক্ত রয়েছে যেখানে সংশ্লিষ্ট কারেন্ট কুণ্ডলীটি যুক্ত রয়েছে যদি আমরা ওয়াট মিটার এর সংযোগ দিকটা দেখি তাহলে আমাদের বিভব কুণ্ডলী যুক্ত করতে হবে যেখান থেকে কারেন্ট কুণ্ডলী যুক্ত রয়েছে এখন যদিও প্রতি ফেজ দ্বারা প্রাপ্ত পাওয়ার এর মান পৃথক ওয়াট মিটার দিতে পারবে না কারন এগুলো হল ভোল্টেজ যেগুলো বিভব কুণ্ডলী থেকে আসে কিন্তু প্রতিটি ফেজ ভোল্টেজ থেকে আসে না সেক্ষেত্রে পৃথক ওয়াট মিটার প্রতিটি ফেজ থেকে অথবা নির্দিষ্ট ফেজ যেখানে এটি যুক্ত রয়েছে সেখান থেকে পাওয়ার ব্যয় এর মান দিতে পারে কিন্তু দুটি ওয়াট মিটার এর বীজগাণিতিক যোগফল আমাদের লোড দ্বারা শোষিত মোট গড় পাওয়ার এর মান দেবে এবং এটি ওয়াই বা ডেল্টা সংযুক্ত অথবা এটি ভারসাম্যহীন বা ভারসাম্য যুক্ত যাই হোক না কেনো সুতরাং মোট পাওয়ার সমান দুটি ওয়াট মিটার রিডিং এর বীজগাণিতিক যোগফল এখন মোট পাওয়ার এর ব্যয় সমান দুটি ওয়াট মিটার এর মানের যোগফল কিভাবে ন্যায়সঙ্গত সেটা বোঝার চেষ্টা করবো সুষম থ্রি ফেজ সিস্টেমটি সহজ করার জন্য আমরা টু ওয়াট মিটার পদ্ধতি নেবো সুতরাং আমরা মোট পাওয়ার ব্যয় বনাম পৃথক ওয়াট মিটার এর মান স্থিতিশীল করতে পারবো সুতরাং মোট পাওয়ারে ব্যয় দুটি ওয়াট মিটার রিডিং এর বীজগণিতের যোগ ছাড়া কিছুই নয় সুতরাং এর জন্য এই নির্দিষ্ট সার্কিটের ব্যবস্থা ধরা যাক এক্ষেত্রে আমরা a এবং b ফেজের মধ্যে ভোল্টেজের পার্থক্য Vab b এবং c ফেজের মধ্যেVcbদেখতে পাবো Vcb লেখা হয়েছে তার কারণ বিভব কুণ্ডলীটি c থেকে b পর্যন্ত সংযুক্ত রয়েছে সুতরাং আমরা c কে ধনাত্মক বিন্দু এবং b ঋণাত্মক বিন্দু হিসাবে ধরে নেবো সুতরাং বিভব কুণ্ডলী জুড়ে বিভব Vcbহবে কারন আমরা ওয়াট মিটার এর কুণ্ডলীটি সংযোগের জন্য b বিন্দুকে একটি রেফারেন্স বিন্দু হিসাবে ধরে নিয়েছি এখন Ibহল b ফেজ Icহল c ফেজ এবং Ia হল a ফেজ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সুতরাং Ia Ib Ic হল লাইন কারেন্ট এখন সরলতার জন্য আমরা সুষম লোড ধরে নিচ্ছি সুতরাং আমরা বলবো যে সমস্ত থ্রি ফেজের মধ্যে লোড ইম্পিড্যান্স হল ZY এখন এই বিশেষ অধ্যয়নের উদ্দেশ্য হল লোড দ্বারা শোষিত গড় পাওয়ার নির্ণয় করার জন্য আমরা টু ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করবো এখন আমরা Y সংযুক্ত লোড এবং সোর্স a b c ক্রমে রয়েছে ধরে নিয়েছি সুতরাং সেক্ষেত্রে যদিZYকে আমরা ফেজরে রূপান্তর করতে হলে এটি ZYZY∠θ হবে সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ভোল্টেজ কুণ্ডলী কারেন্ট কুণ্ডলী থেকে কোনে এগিয়ে থাকার কারন হল লোড ইম্পিড্যান্স কারন এটি হল লোড যেটা প্রয়োগ করা হয়েছে সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর হল cos এছাড়াও আমরা সুষম স্টার স্টার অথবা Y Y সংযুক্ত নেটওয়ার্কের ক্ষেত্রে যা কিছু আলোচনা করেছি তা যদি স্মরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে লাইন ভোল্টেজ সংশ্লিষ্ট ফেজ ভোল্টেজের থেকে 30০ এগিয়ে আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফেজ কারেন্ট Iaএবং লাইন ভোল্টেজ Vab এর মধ্যে মোট ফেজের পার্থক্য 30° হবে এটি আমরা পাবো যখন আমরা ফেজ ভোল্টেজকে রেফারেন্স হিসেবে নেবো সুতরাং আমাদের লাইন ভোল্টেজ 30°এগিয়ে থাকবে সেক্ষেত্রে ওয়াট মিটার W1থেকে প্রাপ্ত গড় পাওয়ার এর মান হল P1ReVabIaVabIacos 30° VLILcos 30° একই ভাবে আমরা ওয়াটমিটার 2 থেকে প্রাপ্ত গড় পাওয়ার এর মান পাবো P2ReVcbIcVcbIccos 30° VLILcos 30° আমরা ত্রিকোণমিতির সূত্র গুলি ব্যবহার করে পাই cos ABcos A cos B sin A sin B cos A Bcos A cos B sin A sin B দুটি ওয়াটমিটার এর মানের যোগফল এবং পার্থক্য নির্ণয় করবো

উপরের সমীকরণ গুলি থেকে এটি লক্ষ্য করা যায় যে যদি P2P1 হয় তখন লোডটি রেজিস্ট্রিভ হবে যদি P2P1 হয় তখন লোডটি ইন্ডাক্টিভ হবে যদি P2P1 হয় তখন লোডটি ক্যাপাসিটিভ হবে আমরা এখন পর্যন্ত কী আলোচনা করেছি তা বোঝার জন্য এক জোড়া উদাহরণ নেওয়া যাক এখন আমাদের কাছে ভারসাম্যহীন স্টার সংযুক্ত লোড রয়েছে চিত্রানুযায়ী যেটি 100 V এবং acbফেজ ক্রম এর সুষম ভোল্টেজ এর সঙ্গে যুক্ত রয়েছে এখন আমাদের এই ব্যবস্থার জন্য লাইন কারেন্ট এবং নিউট্রাল কারেন্ট এর মান নির্ণয় করা প্রয়োজন যেখানে ZA15 ZB10j5 ZC6 j8 সুতরাং আমরা যদি এই নির্দিষ্ট স্টার সংযুক্ত লোডটি দেখি তবে দেখব যে ZA ZB ZCসমান নয় সুতরাং এর অর্থ হল আমাদের আলাদাভাবে লাইন কারেন্টের জন্য সমাধান করতে হবে কারণ লাইন কারেন্ট গুলো সমান নয় এবং এই সিস্টেমটি হল ভারসাম্যহীন আমরা নির্ণয় করেছি যে Ia100∠0°15667∠0°A Ib100∠120°10j5100∠120°1118∠2656°894∠9344°A Ic100∠ 120°6 j8100∠ 120°10∠ 5313°10∠ 6687°A নিউট্রাল লাইনের কারেন্ট হল In IaIbIc1006∠1784°A এখন অন্য একটি উদাহরণ নেওয়া যাক সুতরাং আমরা আগের সমস্যাটিতে কি দেখেছি আমরা থ্রি ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করেছি যেখানে ভারসাম্যহীন Y সংযুক্ত লোড দ্বারা শোষিত মোট পাওয়ার পরিমাপ করার জন্য ওয়াট মিটার গুলি পৃথক ফেজ গুলির সঙ্গে সংযুক্ত রয়েছে আমাদের কী নির্ণয় করা প্রয়োজন আমাদের ওয়াট মিটারের মান এবং মোট শোষিত পাওয়ার নির্ণয় করা প্রয়োজন

এখন যদি আমরা P এর সঠিক মানটি পেয়েছি কিনা তা যাচাই করতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা কেবল পৃথক রোধক দ্বারা শোষিত পাওয়ারের মানটি নির্ণয় করতে পারি কারণ সার্কিটটিতে তিনটি রোধ রয়েছে এবং রিয়েল পাওয়ার কেবলমাত্র রোধ দ্বারা শোষিত হয় সুতরাং 15Ω 6Ω এবং 10Ω হল রোধ এখন আমরা কি করতে পারি আমরা কেবলমাত্র প্রতিটি এবং পৃথক ফেজের জন্য I2R এর মান নির্ণয় করতে পারি এবং যখন আমরা যোগ করবো তখন আমরা লোড দ্বারা শোষিত মোট পাওয়ারের মান সমান 2067 ওয়াট পাবো সুতরাং এটি দেখায় যে আমরা রিয়েল পাওয়ার এর সঠিক মানটিতে পৌঁছেছি এখন শীঘ্র তৃতীয় পদ্ধতিটি দেখা যাক তিন নম্বর উদাহরণে আমাদের প্রতি ফেজে গড় পাওয়ার এবং প্রতি ফেজে রিয়াক্টিভ পাওয়ার এর মান নির্ণয় করার জন্য টু ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করেছি এবং পাওয়ার ফ্যাক্টর P11560WP22100W এবং লাইন ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে

পরের সপ্তাহে আমরা স্টেট ভেরিয়েবল বিশ্লেষণ সম্পর্কিত বিষয়টি শুরু করব